সুতরাং এরপরে আমরা ভেক্টর ক্যালকুলাস এর কিছু প্রচলিত উপপাদ্য সম্পর্কে আলোচনা করব ঠিক আছে সুতরাং উপপাদ্য গুলি শুরু করার আগে আমাদের বিভিন্ন ধরনের ইন্টিগ্রাল সম্বন্ধে পরিচিত হতে হবে এর আগে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ দেখেছি ডট প্রডাক্ট দেখেছি ক্রস প্রডাক্ট দেখেছি ওগুলি হল ডিফারেন্সিয়াল এলিমেন্ট এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটি হল ইন্টিগ্রাল সুতরাং তোমরা মনে করতে পারো এখানে তিন ধরনের ইন্টিগ্রাল আছে যা সম্বন্ধে আমরা আলোচনা করব সুতরাং তিন ধরনের ইন্টিগ্রাল আছে লাইন ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল এবং ভলিউম ইন্টিগ্রাল লাইন ইন্টিগ্রাল এখানে আগের মতই আছে দুধরনের আগে যেমন আমরা দেখেছিলাম যে আমরা বিন্দু এ থেকে বিন্দু বি তে যেতে পারি সুতরাং এখানে একটি বিন্দু আছে এখানে আরেকটি বিন্দু আছে সুতরাং ইন্টিগ্রাল এর ধরনের ওপর নির্ভর করছে পথের ওপর নির্ভর করবে নাকি করবে না কারণ আমরা আগেই দেখেছি যদি এটিকে গ্রেডিয়েন্ট এফ হিসেবে লেখা যেতে পারে তাহলে ইন্টিগ্রাল পথের ওপর নির্ভর করে না সুতরাং এটি এক ধরনের ইন্টিগ্রাল অন্য এক ধরনের ইন্টিগ্রাল আমরা আগে দেখেছি যেটা হলো পরিবেষ্টিত পথের সাপেক্ষে এটি প্রকাশ করার জন্য পথ ব্যবহার করা হয় যা একটি চিহ্ন এর মাধ্যমে বোঝানো হয় সুতরাং ধরা যাক এটি একটি পথ এবং আমি এটি এইভাবে বোঝাচ্ছি সুতরাং এই দুই ধরনের ইন্টিগ্রাল আছে যা আমাদের সামনে বারবার আসবে তারপরে আসছে সারফেস ইন্টিগ্রাল এখন খুব সহজভাবে কত ধরনের সারফেস তুমি আশা করতে পার ছাত্র সময় দেখো 0150 খোলা এবং বদ্ধ সারফেস ঠিক আছে সুতরাং উদাহরণ হিসেবে ধরা যাক এখানে একটি কাপ আছে সুতরাং এই কাপের সারফেস কি উপস্থাপন করছে ছাত্র খোলা খোলা সারফেস ঠিক আছে সুতরাং এটাকে বলা যাক এস সুতরাং এই ইন্টিগ্রাল টি এইভাবে লেখা যেতে পারে ঠিক আছে এখন যদি আমি এই কাপের মাথায় একটি ঢাকনা দিয়ে দি তাহলে এখন এটি একটি বদ্ধ সারফেস তাহলে এখন একই ইন্টিগ্রাল একই চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে যেটা আমি এইভাবে লিখছি একটি খোলা সারফেস এর ক্ষেত্রে আমি বলতে পারি না এটি কতখানি ভলিউম ঘিরে রেখেছে তুমি বলতে পারো ভলিউম টি অসীম অথবা অনির্দিষ্ট কিন্তু একটি বদ্ধ সারফেস একটি নির্দিষ্ট পরিমাণ ভলিউম ঘিরে রাখে সুতরাং এটা মনে রাখা গুরুত্বপূর্ণ এবং অন্য যে ধরনের ইন্টিগ্রাল আমরা দেখব সেটি হল ভলিউম ইন্টিগ্রাল এখানে খুব একটা পার্থক্য নেই এটি কেবল মাত্র একটি বদ্ধ ভলিউম ভি এর ওপর ইন্টিগ্রেশন কখনো কখনো তোমরা এই ধরনের সমীকরণ দেখতে পাবে এটি হলো ভেক্টরের ইন্টিগ্রাল ভলিউম এর ওপর এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই আমাদের যেটা করতে হবে সেটা হল অংশগুলি আলাদা করে লিখতে হবে সুতরাং এটি হতে চলেছে ইন্টিগ্রেশন প্রতিটি অংশের ওপর যেখানে ডিভি একই থাকছে সুতরাং এই রাশিটি zˆ Az dV স্কেলার হবে না ভেক্টর হবে এটি ভেক্টর হবে ঠিক আছে ভেক্টরের উপাংশ গুলি এই পরিমাণ এ এখানে দেয়া হয়েছে এগুলি হলো ভেক্টরের উপাংশ একটি ছোট বিষয় যার সম্বন্ধে তোমাদের অভ্যস্ত হতে হবে সে সমস্যার মাত্রা যাই হোক না কেন উদাহরণ হিসেবে এটি একমাত্রিক এটি দ্বিমাত্রিক এবং এটি ত্রিমাত্রিক কিন্তু আমরা একটিই ইন্টিগ্রাল চিহ্ন দেব ঠিক আছে অন্যান্য বিষয় এর ক্ষেত্রে তোমরা হয়তো দেখে থাকবে যদি এটি দ্বিমাত্রিক ইন্টিগ্রেশন হয় তাহলে তোমাকে দুবার ইন্টিগ্রাল দিতে হচ্ছে কিন্তু ডিফারেনশিয়াল এলিমেন্ট এর জন্য কোন প্রসঙ্গে ব্যবহার করা হচ্ছে সেটি পরিষ্কার থাকে সে সিঙ্গেল ইন্টিগ্রাল ডবল অথবা ট্রিপল ইন্টিগ্রাল যাই হোক না কেন সুতরাং তুমি যদি দেখো এটি ভলিউম ইন্টিগ্রাল তাহলে dxdydz অনেকগুলি চিহ্ন দেওয়ার দরকার নেই কারণ কোন প্রসঙ্গে একটি ব্যবহার করা হচ্ছে সেটি পরিষ্কার সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে একমাত্রিক ইন্টিগ্রেশন আছে ডিএল এর সাপেক্ষে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি ছোট লাইন এলিমেন্ট যার একটি নির্দিষ্ট দৈর্ঘ্য এবং অভিমুখ আছে সারফেস এর ক্ষেত্রে সারফেস এলিমেন্ট টি কেমন দেখতে হবে অনেকটা এরকম দেখতে হবে এটি একটি ছোট প্যাচ যার সাথে একটি নরমাল ভেক্টর আছে সুতরাং এর একটি অভিমুখ আছে এবং একটি ক্ষেত্রফল আছে সুতরাং আমি যেভাবে লিখেছি এখানে অথবা তোমরা এভাবেও লিখতে পারো যেটা ক্ষেত্রফল এবং ভেক্টর বোঝাচ্ছে ঠিক আছে সুতরাং ডিএস ভেক্টর লিখলে এটা বুঝে নিতে হবে ভলিউম ইন্টিগ্রাল এর ক্ষেত্রে চিন্তা করার দরকার নেই কারণ এর কোন অভিমুখ নেই তোমরা শুধু জেনে রাখ তোমাকে ডিফারেনশিয়াল ভলিউম নিতে হবে এরকম dxdydz আমি এতক্ষণ এক্স ওয়াই জেড ব্যবহার করছিলাম কিন্তু এটি সবসময় দরকারী নয় আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট r θ φ অথবা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ρ z φ ব্যবহার করতে পারি এটি নির্ভর করছে কি ধরনের সমস্যা আমাদের সামনে আছে এবং কিভাবে আমরা সহজে এটির সমাধান করতে পারি সুতরাং এগুলি হল সেইসব ইন্টিগ্রাল যেগুলি আমাদের সামনে আসবে এবার আমরা ভেক্টর ক্যালকুলাস এর প্রথম গুরুত্বপূর্ণ উপপাদ্য যা সাধারণত ডাইভারজেন্স থিওরেম নামে পরিচিত সেটি দেখব বিভিন্ন বইতে এটিকে বিভিন্ন নামে দেয়া হয়েছে আমরা একই উপপাদ্য এর আগে পড়েছি গস থিওরেম অথবা ইলেকট্রোস্ট্যাটিক এ গস ল হিসাবে এটি কে গ্রীনস থিওরেম ও বলা হয় ঠিক আছে গস এবং গ্রীন দুজনেই খুব পুরনো এবং বিখ্যাত বৈজ্ঞানিক এটিকে বর্ণনা করার জন্য প্রথমে এর জ্যামিতিক ব্যাখ্যাটি কে নিজেদের মতো করে বুঝতে হবে এবং খুব সহজ ভাবে এটিকে এভাবে চিন্তা করা যেতে পারে যে আমার কাছে একটি কল আছে যেটি দিয়ে জল বেরোচ্ছে এখন একটি কল্পিত ভলিউম দিয়ে এটিকে ঢেকে দেয়া হল সুতরাং এখন এটি একটি বদ্ধ সারফেস এখন আমি দেখতে চাই আমি কতখানি জলের ভারসাম্য এর ভেতর রাখতে পারি সেই জন্য আমি এই ছবিটি অংকন করেছি সুতরাং এখন এখানে কেবলমাত্র একটি কল আছে এবং আমি এটিকে স্টেডি স্টেট এ ধরছি স্টেডি স্টেট মানে কলটা অনেকক্ষণ ধরে খোলা হয়েছে এবং এই ভলিউম এ যতটা জল ভরার ছিল ভরে গেছে সুতরাং আমি যদি এখন পরিমাপ করতে চাই তার মানে ধরা যাক কতটা জল এই সারফেস থেকে বের হতে পারে সুতরাং এটি হলো সারফেস এস যা ভলিউম ভি কে ঘিরে রেখেছে সুতরাং জল এই সারফেস থেকে বেরিয়ে যাবে যেহেতু এটি একটি ম্যাজিক্যাল ট্যাপ এর অনেকগুলি সংযোগ আছে সুতরাং জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে সুতরাং তুমি কি করতে পারো তুমি শুধুমাত্র সারফেসে এখানে দাঁড়াতে পারো এবং পরিমাপ করতে পারো ফ্লাক্স কতখানি ফ্লাক্স মানে কতখানি বেরিয়ে যাচ্ছে এখন জল যদি এখানে এই সারফেসে এইভাবে প্রবাহিত হতো তাহলে এটি বের হতে পারতো না সুতরাং ফ্লাক্স নির্ভর করছে সারফেস টি কিভাবে আছে তার উপর সুতরাং এখানে একটি নরমাল ভেক্টর আছে ঠিক আছে এখন যদি তুমি উপপাদ্য টির সমীকরণ এর দিকে তাকাও যেটা আমি এখানে লিখেছি এই সমীকরণটি দেখাচ্ছে আউটওয়ার্ড ফ্লাক্স মনে রাখবে ডিএস এর সাথেই নরমাল ভেক্টর আছে এবং আমাকে ডট প্রডাক্ট নিতে হবে এই ভেক্টর ফিল্ড এবং নরমাল ভেক্টর এর মধ্যে তার থেকে আমি পাব কতখানি বেরিয়ে যাচ্ছে আমি আরো সরাসরি এর গণনা করতে পারি যদি আমি জানি কতগুলি ট্যাপ আছে আমি এখানে একটি ট্যাপ দেখিয়েছি কিন্তু এখানে অনেকগুলি ট্যাপ থাকতে পারে এখন সেই সমীকরণ বা রাশিটি কি ছিল যেটা আমি আগে বর্ণনা করেছিলাম যার থেকে আউটগোয়িং ভেক্টর ফিল্ড পরিমাপ করা সম্ভব সেটা ছিল ডাইভারজেন্স এখান থেকে জানতে পারতাম কতখানি বেরিয়ে গিয়েছে সুতরাং আমি এই ভেক্টর ফিল্ড টি নিচ্ছি যেটি জলের বেরিয়ে যাওয়া কে বর্ণনা করছে যদি আমি বিভিন্ন বিন্দুতে ডাইভারজেন্স পরিমাপ করি তাহলে আমি মোট কত পরিমান বেরিয়ে যাচ্ছে সেটা পাব কিন্তু এটা ভলিউম এর প্রতিটি বিন্দুতে সুতরাং এটি হলো সেই সমীকরণ এটা বোঝাচ্ছে কতখানি অপসরণ হচ্ছে এবং আমাকে এই ইন্টিগ্রেশন ভলিউম এর ওপর করতে হবে কারণ এখানে অনেক অনেক ট্যাপ থাকতে পারে সুতরাং এটি দুভাবে পরিমাপ করা যায় তুমি হয় ভলিউম ভি এর সাপেক্ষে করতে পারো অথবা সারফেস এস এর সাপেক্ষে করতে পারো মনে রাখতে হবে সারফেস টি এক্ষেত্রে বদ্ধ কারণ আমরা ভলিউম এর ব্যাপারে কথা বলছি ঠিক আছে সুতরাং এখানে এটি বদ্ধ সারফেস এটি হবে তোমাদের ডাইভারজেন্স থিওরেম ঠিক আছে জ্যামিতিক ভাবে যেটা ভাবলাম সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ করা হবে এখানে আমি একটা কথা বলতে চাই বাঁদিকে কতগুলি মাত্রা থাকতে পারে ইন্টিগ্রাল এ কতগুলি মাত্রা থাকতে পারে ত্রিমাত্রিক সুতরাং ভলিউম ইন্টিগ্রাল যেখানে ডানদিকে যে ইন্টিগ্রাল টি আছে কতগুলি মাত্রা থাকতে পারে ছাত্র দ্বিমাত্রিক দ্বিমাত্রিক ঠিক আছে সুতরাং গণনাগত দিক থেকে আমি বলতে পারি এটি সমস্যার মাত্রাকে কমানোর ক্ষেত্রে সাহায্য করছে ধরা যাক এখানে একটি সমস্যা আছে এবং আমি বাঁ দিক দিয়ে সমাধান করছি তাই গাণিতিকভাবে সমাধান করতে গেলে আমাকে ভলিউম টিকে ছোট ছোট অংশে ভাঙতে হবে এবং প্রতিটি অংশের জন্য গণনা করতে হবে যেখানে ডান দিক থেকে আমি দেখতে পাচ্ছি একই গণনা করা যেতে পারে শুধুমাত্র সারফেস এর উপর আমরা জানি ভলিউম সারফেস এর থেকে একটি বড় রাশি সুতরাং এটি একটি কৌশল যা গণনার পরিশ্রম কে কম করতে পারে এটি আবার ডাইভারজেন্স থিওরেম এর একটি গাণিতিক ধারণা এখন এটির প্রমাণ খুব সহজ আমি এটা পুরোপুরি দেখাবো না শুধু একটু সংক্ষিপ্ত ধারণা দেব আমরা আবার ডান দিক থেকে শুরু করি ঠিক আছে সুতরাং ডান দিক টি আমাকে বলছে এটা হল ফ্লাক্স কোনও সারফেস থেকে সুতরাং একটি ছোট বক্স ধরা যাক সুতরাং এটা হল এক্স ওয়াই এবং জেড যা উপরের দিকে অভিমুখ করে আছে এখন ধরা যাক এখানে সেন্টার পয়েন্ট হল x0 y0 z0 এবং বিভিন্ন দিকে এর মাত্রা গুলি হল Δx Δy Δz এখন যদি আমরা কাছে একটি ছোট ভলিউম V থাকে আমি ডান দিক দিয়ে গণনা করার চেষ্টা করব উদাহরণ হিসাবে এই সারফেস টি ধরা যাক তাহলে এই সারফেস এর জন্য আউটওয়ার্ড নরমাল কি হবে ছাত্র সময় দেখো 1155 ঠিক আছে সুতরাং এই সারফেস এর জন্য নরমাল xˆ এর পিছন দিকে অভিমুখ করে আছে সুতরাং এটি হবে x সুতরাং এখানে সারফেস ইন্টিগ্রাল গণনা করা যাক শুধুমাত্র এক্স সারফেস ধরা যাক ধরা যাক এই ভলিউম টি খুব ছোট এবং ফাংশন ভিতরে খুব একটা পরিবর্তিত হচ্ছে না সুতরাং এই দিকটি প্রথমে নেয়া যাক সুতরাং আমরা এটাকে কি বলতে পারি সুতরাং এখন আমরা ধরে নিতে পারি ফাংশন এর মান মোটামুটি ধ্রুবক সুতরাং এ এর কোন উপাংশ টি আসবে আমরা নরমাল এর সাথে ডট প্রডাক্ট নিচ্ছি ঠিক আছে নরমাল xˆ বরাবর আছে সুতরাং কোন উপাংশ টি থাকবে ছাত্র এক্স শুধুমাত্র এক্স ঠিক আছে আমি এটাকে Ax হিসাবে লিখব এই সারফেস এর উপর কি আছে এবং স্থানাঙ্কের মান কি হবে সুতরাং আমার থাকবে Axx0 Δx2 y0 z0 আমি যেটা করব আমি চেষ্টা করব ফাংশনের মান স্পেস এর সেন্টার এ কত বের করা স্পেস এর সেন্টার সহজভাবে হতে চলেছে y0 z0 এবং এই দিক থেকে অবদানের বিয়োগ 621 এখানে মান কত হবে ছাত্র x0 x0 ঠিক আছে সুতরাং এদিকটা পিছন দিক সুতরাং এটি সেন্টার থেকে যতটা দূরে আছে তা হল − Δx2 অন্য সব একই থাকবে সুতরাং এটি ভেক্টর উপাংশ এ থেকে আসছে এবং আমার কাছে এখনো যেটা নেই সেটা হল সারফেস এরিয়া সুতরাং সারফেস এরিয়া কত হবে ছাত্র ডিওয়াই dy নয় বরং Δy এবং Δz ঠিক আছে এখন এটা থেকে কি তোমার মনে পড়ছে এরম একটি সমীকরণ Δx দিয়ে গুণ করা এবং ভাগ করা যথেষ্ট আকর্ষণীয় সেটা করলে আমি পাব ΔxΔyΔz এবং এখানে এটা হবে x0 Δx2 ঠিক আছে আমি অন্যান্য অংশগুলো একই অবস্থায় ছেড়ে দিচ্ছি কারণ তাদের পরিবর্তন হচ্ছে না এটা হতে চলেছে x0 − Δ x2 যা পরিবর্তন হবে না এবং জিনিসটি Δx দিয়ে ভাগ হবে এবং যদি আমি এটা লিমিট নিই কারণ এরা শূন্য হতে যাচ্ছে সুতরাং এই সমীকরণটি কি হবে ছাত্র ΔV ডিভি ঠিক আছে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ভলিউম কোন অংশটি খালি পরিবর্তন হচ্ছে খালি এক্স অংশটি ঠিক আছে সুতরাং এটি এটি সারফেস কে ধরে xˆ এর সাথে নরমাল একইভাবে দুটি সারফেস থাকবে yˆ এর সাথে নরমাল এবং zˆ এর সাথে নরমাল সুতরাং আমি যেটা পাবো সেটা হল ডিভি তারপরে আমি পাব পার্শিয়াল এর সাথে অন্য অংশগুলি থেকে আমি এই পাব এবং শেষে এটি ঠিক আছে সুতরাং এটি একদম আমাদের সমীকরণের মত দেখতে লাগছে সুতরাং আমাদের একটি পরিষ্কার জ্যামিতিক ধারণা আছে এবং আমরা খুব সহজেই এটি প্রমাণ করতে পারব এবং আশা করা যায় এটি তোমাকে যথেষ্ট আত্মবিশ্বাস দিয়েছে কিভাবে সমাধান করা যায় সুতরাং এটি হলো ডাইভারজেন্স থিওরেম এবং আমি আগেই বলেছি এটি কিভাবে সমস্যার মাত্রা কমাতে আমাদের সাহায্য করে এবার আমাদের পরবর্তী লক্ষ্যে যেতে হবে যেটি হল কার্ল সংক্রান্ত ওটি হবে কার্ল থিওরেম যা স্টোকস থিওরেম Stoke's theorem বলেও পরিচিত সুতরাং স্টোকস থিওরেম Stoke's theorem কার্ল এর সাথে অন্য কিছুর সংযোগ তৈরি করবে সুতরাং এর জ্যামিতিক ছবি টি আঁকার আগে এর বিবৃতি টি দেখতে হবে এবং তারপর এটি প্রমাণ করতে হবে কার্ল কে জ্যামিতিক ভাবে মনে হয় এটি কতটা ঘুরতে পারে সুতরাং এখানে এটি হলো কার্ল এ ভেক্টর এর এটি আমাকে বলছে ভেক্টর ফিল্ড কতটা ঘুরতে পারে কিন্তু এটাই সব নয় এখানে একটি ডট প্রডাক্ট আছে সারফেস ভেক্টর ডিফারেন্সিয়াল সারফেস এলিমেন্ট এর সাথে সুতরাং এটি হলো ভেক্টর ফিল্ডের ঘূর্ণন এবং তারপরে তার ফ্লাক্স এবং তারপরে একটি ইন্টিগ্রাল এটি কি ধরনের ইন্টিগ্রাল হবে বদ্ধ না উন্মুক্ত সারফেস ছাত্র উন্মুক্ত সারফেস এটি একটি উন্মুক্ত সারফেস এর আশেপাশে কোন বৃত্ত নেই সুতরাং আমি এরকম একটি সারফেস ভাবতে পারি সুতরাং এখানে একটি ছোট প্যাচ ডিএস নেয়া যাক এবং এই ডিএস এর সাথে একটি নরমাল ভেক্টর আছে এখন এই প্যাচ সারফেস এ কি হচ্ছে যখন আমি আউটগোয়িং ফ্লাক্স এই ঘূর্ণনের গণনা করছি এবং এটি করতে হবে সমগ্র সারফেস এর উপর সুতরাং আমাকে সারফেস টিকে অনেকগুলি প্যাচ এ ভাঙতে হবে তারপর যোগ করতে হবে এখন মনে করো আমরা ভেক্টরের ঘূর্ণন নিয়ে কথা বলছিলাম ঠিক আছে সুতরাং এই প্যাচ এ কতটা ঘূর্ণন হচ্ছে এখন এই ইন্টারফেস টি কে আরো ভালোভাবে দেখা যাক সুতরাং আমার কাছে দুটি প্যাচ আছে পাশাপাশি ঠিক আছে এই প্যাচটি এখানে এই দিকে ঘুরছে এই প্যাচটি তে ঘূর্ণন এদিকে হচ্ছে সুতরাং আমি যদি এখন এই যৌথ প্রান্তের দিকে তাকাই একটি ঘূর্ণন অন্যটিকে বাতিল করছে সুতরাং আমার কাছে কি থাকছে যদি আমি এগুলি যোগ করি তাহলে তুমি জানো কোন অংশগুলি একে অন্যকে বাতিল করছে না ছাত্র সময় দেখো 1829 একেবারে বাইরের দিকের প্রান্তটি ঠিক আছে সুতরাং যা কিছু হচ্ছে এখানে সেগুলি বাতিল হচ্ছে না সুতরাং জ্যামিতিক ভাবে আমরা বলতে পারি তুমি ঘূর্ণনের আউটগোয়িং ফ্লাক্স গণনা করতে চাও কিন্তু সমস্ত অংশের জন্য করার পরিবর্তে কেন খালি সারফেস এর উপর দিয়ে যাচ্ছ না এবং সারফেস বরাবর ভেক্টর ফিল্ড টি নিচ্ছ না সেটা আমাকে ঘূর্ণন দেবে যা হলো সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি জ্যামিতিক ছবিটি এখান থেকে পরিষ্কার এখানে ঘূর্ণন হচ্ছে তারা সবাই বাতিল করে শুধুমাত্র অভ্যন্তরীণ সীমা একমাত্র জায়গা যেখানে এটা বাতিল করে না সুতরাং এদিকে আরো ভালোভাবে দেখো এই ঘূর্ণনটির দিকে আমরা সবাই দেখি সুতরাং এদিকে এটি এই অভিমুখে যাচ্ছে এবং কেউ নেই এটিকে বাতিল করার জন্য এখানেও একই রকম এখানেও একই রকম সুতরাং এখানে যদি সরাসরি নাও বক্র সারফেস এর ওপর যোগ করা হয় তাহলে আমরা স্টোকস থিওরেম Stoke's theorem এর জ্যামিতিক ছবি পাব যদি তুমি এটা না জানো তাহলে এই সমীকরণ এর দিকে তাকিয়ে তোমার যথেষ্ট ভয় হতে পারে জটিল দেখতে কিছু রাশি আছে কিন্তু জ্যামিতিক ছবিটি খুব পরিষ্কার একইভাবে এই সমীকরণের জন্য আমরা কি করতে পারি ঠিক আগের মতই আবার প্রমান করা যাক আমরা আবার ডানদিকটা নেব এবং ব্যাপারটিকে সহজ করার জন্য আমরা আমাদের সীমাবদ্ধ রাখব শুধুমাত্র প্যাচ এ এক্স ওয়াই প্লেন এ সুতরাং এটা আমার এক্স ওয়াই এবং এটা আমার প্যাচ আমি আবার কেন্দ্রবিন্দু নেব x0 y0 এবং এই প্যাচের কিছু Δy আছে এবং কিছু Δx আছে যা প্যাচের প্রস্থ এইভাবে আমরা যোগ করব এবং ডান দিকটি বের করব সুতরাং আমি এটা করতে চলেছি ঠিক আছে আমার ভেক্টর ফিল্ড আমি এইভাবে এঁকেছি ধরা যাক এ এক্স ওয়াই প্লেনে আছে সুতরাং Ax Ay 0 হলো আমার ভেক্টর ফিল্ড সুতরাং এখন আমি এখান থেকে শুরু করে এই অভিমুখে যাব সুতরাং ধরা যাক এই Δx এবং Δy খুব ছোট পরিমাপ সুতরাং আমি ইন্টিগ্রেশনের এই অংশটি সহজভাবে বের করতে পারি ফাংশন এর মান কে দৈর্ঘ্য দিয়ে গুন করে কারণ আমরা ধরে নিচ্ছি Ax এবং Ay এর কোন পরিবর্তন হচ্ছে না এটা খুব ছোট অংশ যাই হোক আমরা একটি লিমিট নেব Δx Δy শূন্যের কাছে যাচ্ছে তাই যখন আমি করব আমি এইভাবে লিখব প্রথম অংশটি আমি পাব Axdl সুতরাং এই পথের দিকে ডিএল আছে সুতরাং এটিকে বলা যাক পথ 1 2 3 এবং 4 পথ 1 এর দিকে আমার কি ছাত্র Δx সুতরাং Δx হল এলিমেন্ট ঠিক আছে সুতরাং আমি লিখব Δx হল লেঙ্থ এলিমেন্ট এ র কোন উপাংশ র এতে অবদান আছে ছাত্র Ax Ax ঠিক আছে সুতরাং এটা Ax হতে চলেছে কি কোআরডিনেট এই ফাংশন টির জন্য রাখবো যেটাতে আমরা বের করছি সুতরাং x0 y0 − Δy2 মনে রাখো কেন্দ্রবিন্দু হল x0 y0 সুতরাং এই বিন্দুটি হলো x0 − Δy2 এটি হচ্ছে এখানে দূরত্ব সুতরাং এটা পথ 1 থেকে একইভাবে পথ 2 থেকে কি পাওয়া যায় সেটি লেখা যায় পথ 3 এর জন্য আমি লিখছি সুতরাং পথ 3 এ কি হবে অবদান ডিএল কোন দিকে ছাত্র সময় দেখো 2232 ঋণাত্মক ঠিক আছে − xˆ দিকে সুতরাং আমি লিখছি ঋণাত্মক এবং লেঙ্থ এলিমেন্ট আবার হতে চলেছে Δx আর কোন অংশের অবদান আছে Ax না Ay ছাত্র Ax Ax এর আবার অবদান আছে এবং এখানে কি আছে ছাত্র সময় দেখো 2250 x0 y0 Δy2 ঠিক আছে সুতরাং এটি পথ 1 এবং পথ তিনের জন্য এরপর আমরা বাকি দুটি পথ অর্থাৎ পথ 2 এবং 4 দেখব পথ 2 এর জন্য ডিফারেনশিয়াল এলিমেন্ট Δy কি এ এর কোন উপাংশ এই বরাবর আছে Ax না Ay ছাত্র Ay Ay আমাদের উপাংশ হবে কোঅর্ডিনেট গুলি কি ছাত্র x0 x0 Δx2 এবং ছাত্র y0 y0 এবং আমি যখন পথ 4 বরাবর যাব আমার ডিএল অভিমুখ করে আছে − yˆ দিকে সুতরাং এটা হবে − Δ yA y x 0 − Δ x2 y0 সুতরাং অন্যভাবে আমি যা করলাম আমি নিলাম পথ 1 যুক্ত পথ 3 যুক্ত পথ 2 যুক্ত পথ 4 এই ক্রমে আমি করেছি ঠিক আছে সুতরাং এখন এই 1 এবং 3 অংশটিকে একত্রে দেখা যাক এদের মধ্যে মিল আছে Δx এবং পথ 2 এবং চারের মধ্যে Δy তাই আমরা আগে যেভাবে করেছিলাম যেটা বাদ আছে সেটি দিয়ে গুন করে ভাগ করতে হবে তাই প্রথম দুটি অংশে আমরা গুণ এবং ভাগ করতে পারি ছাত্র Δy Δy ঠিক আছে সুতরাং এটি হবে ΔxΔy একই এবং আমাদের থাকবে ΔxΔyAxx0y0−Δy2−Axx0y0 Δy2 Δy যেটি আমরা y দিয়ে ভাগ করি এবং অন্য যে অংশটি পাই সেটি হল ডেল্টা সুতরাং ΔxΔy Ay x0Δx2y0−Ay x0−Δx2y0 Δx সুতরাং এর আগে আমরা যে লিমিট নিয়েছি ΔxΔy → 0 এটি হলো লিমিট তাহলে এখন এই সমীকরণ Δ xΔy হবে ছাত্র dS dS ঠিক আছে প্রথম অংশটি কি হচ্ছে এইটা হবে এটা কোন উপাংশের পার্শিয়াল ডেরিভেটিভ এর মতন দেখতে ছাত্র Ax Ax কার সাপেক্ষে ছাত্র y ওয়াই কিন্তু ঋণাত্মক চিহ্ন এর সাথে সুতরাং এটি হবে − এবং দ্বিতীয় অংশটি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ হবে ধনাত্মক চিহ্ন এর সাথে যদি তুমি কার্ল সমীকরণটি দেখো এটি কার্ল এর কোন উপাংশ টি সুতরাং এখানে এক্স আছে ওয়াই আছে জেড নেই সুতরাং এটি আসলে জেড উপাংশ সুতরাং আমরা শুরু করেছিলাম একটি জ্যামিতিক ধারণা দিয়ে যা আমাদের উপপাদ্য টির বিবৃতি দিল প্রমাণটি আবার খুব একটা কঠিন নয় আমরা শুধুমাত্র সারফেস এর দিকে তাকালাম এবং লাইনটি যা সারফেস কে ঘিরে রেখেছে সেই বরাবর ইন্টিগ্রেশন করলাম সুতরাং এটা আমাদের জেড উপাংশ টি দিল যদি তোমার কাছে একটি সাধারণ সারফেস থাকে যার অভিমুখ প্রতিটি উপাংশের লম্ব বরাবর হয় তুমি এই তিনটি উপাংশ পাবে সুতরাং খুব সোজা ভাবে ইন্টিগ্রাল এবং ফ্লাক্স এর ভাবনাকে ব্যবহার করা হলোসুতরাং এটি আমাদের স্টোকস থিওরেম Stoke's theorem সম্বন্ধে বলে এরপর স্টোকস থিওরেম Stoke's theorem এর সামান্য বদল সম্পর্কে আমরা আলোচনা করব এটি আগের মতই কিন্তু মাল্টিপ্লাই কানেক্টেড রিজিওন এ এর আগে আমাদের সারফেস এখানে ছিল যেখানে কোন গর্ত ছিল না এবং সারফেস টি হোমোজিনিয়াস ছিল এবং ইন্টিগ্রাল টি ছিল বাউন্ডিং সারফেস গামা বরাবর এখন এই মাল্টিপ্লাই কানেক্টেড রিজিওন এ আমাদের কাছে এরম একটি সারফেস থাকবে এবং এখানে একটি গর্ত থাকবে উদাহরণ হিসেবে ধরা যাক সেখানে কোন ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড নেই অথবা ধরা যাক এটি একটি ঘর এবং ঘরের ভেতরে ফ্যারাডে কেজ আছে ফ্যারাডে কেজ এরমধ্যে আমরা জানি ফিল্ড হল 0 সুতরাং আমরা কেন গণনা করার চেষ্টা করছি কারণ আমরা সেই এরিয়া বা ভলিউম গণনা থেকে বাদ দিয়েছিলাম হোল ধরে এটি হলো সেই হোল ঠিক আছে এখন এই সারফেস এস দুটি লাইন দ্বারা বদ্ধ অবস্থায় আছে এর মধ্যে একটা হল এইটা এটাকে আমরা বলতে পারি Γ1 এখানে আরেকটা আছে যেটা ঘিরে রেখেছে সেটা হলো Γ2 এবং আমরা জানতে চাই এই ধরনের ভলিউম এর ব্যাপারে স্টোকস থিওরেম Stoke's theorem কি বলে এখন তুমি দেখতে পাচ্ছো উপপাদ্য টির বিবৃতি থেকে দুটি লাইন ইন্টিগ্রাল এর মধ্যেকার পার্থক্য এর আগে আমাদের খালি একটি লাইন ইন্টিগ্রাল ছিল এখন আমাদের দুটি লাইন ইন্টিগ্রাল আছে Γ1এবং Γ2 এবং এর ব্যাখ্যাটা কি এখন একই জ্যামিতিক ছবি অনুসারে যা আমরা দেখেছি এবং এখানে অনেকগুলো ঘূর্ণন থাকতে পারে তাই যদি আমি এখানে একটি ঘূর্ণন ধরি অন্য দিক থেকে এটি বাতিল হবে না একইভাবে যদি আমি এই সারফেস এলিমেন্ট নিয়ে থাকি আমার সেই অংশটি থাকবে অন্য কোন দিক থেকে বাতিল হবে না সুতরাং এটাকে বলা যাক dl1 এবং এই অংশটা কে বলা যাক dl2 dl1এই অভিমুখে আছে এবং dl2 উল্টো দিকে আছে সুতরাং আমি যখন এখানে এই হিসাব করব ∇ × A→ এর উপরে প্রথম অংশটি dl1 থেকে আসবে এবং অভিমুখ টা একই হবে যা আমি দেখিয়েছি Γ1 ঠিক আছে সুতরাং এটি Γ1 এই অভিমুখে আছে তাই এই অংশটি ঠিক আছে কেন ঋণাত্মক চিহ্ন এখানে আছে তোমরা দেখতে পাবে এই সারফেস এলিমেন্ট এর জন্য যে অংশটি বাতিল হয়নি আসলে এইদিকে প্রবাহিত হচ্ছিল কিন্তু এখন যদি আমি ধরে নি আমি সব সময় একটি অভিমুখ দেবো আমার রেখাতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে এখানে Γ1 ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখানো হবে এবং Γ2 কে মনে হবে ঘড়ির কাঁটার দিকে তাই আমাকে এখানে একটি ঋণাত্মক চিহ্ন দিতে হবে সুতরাং এটি হলো দ্বিতীয় অংশ কিন্তু এই রীতিটি সার্বজনীক নাও হতে পারে কোন কোন বইতে অন্যরকম অভিমুখ ও দেখানো থাকতে পারে তাই যখন আমি এটিকে এভাবে লিখব এটা ধরে নিতে হবে Γ1 এবং Γ2 একই নিয়ম মেনে চলবে যেটি হল ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং তারপরে তুমি এই ধারণাটি কে মাল্টিপ্লাই কানেক্টেড রিজিওন এ প্রসারিত করতে পারো সুতরাং ধরা যাক আমার কাছে এই ভলিউম টি আছে এবং অনেক জিনিস এখানে একে অন্যকে বাতিল করেছে ধরা যাক আমার কাছে গামা Γ আছে এবং আমি সেটাকে বলবো Γ1 Γ2 Γn তাহলে কি হবে এদের প্রতিটি থেকে লাইন ইন্টিগ্রাল কে বাদ দিতে হবে সুতরাং যদি আমার কাছে এন সংখ্যক হোল থাকে এবং এটা হল হোল n তাহলে আমার কাছে ডান দিকে কতগুলি ইন্টিগ্রাল থাকবে সুতরাং একটা গামা Γ থেকে এবং তারপর মোট এন যুক্ত এক ইন্টিগ্রাল থাকবে ডানদিকে ছাত্র সময় দেখো3114 এর অভিমুখটি একটি গুরুত্বপূর্ণ বিষয় অভিমুখটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে সুতরাং সবগুলিই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে এটি আমাদের গণনার ভার কমাতে সাহায্য করবে যদি আমি জানি আমি কোন একটিতে আগ্রহী নই কেন আমি সেটি গননা করবো সুতরাং আমি এই অংশগুলিকে ইন্টিগ্রেশন থেকে বাদ দিতে পারি তার জন্য আমাকে ছোট একটি মূল্য চোকাতে হবে আরো কতগুলি ইন্টিগ্রাল বের করতে হবে এবং এখন যখন সারফেস কে বাদ রাখা হয়েছে এস এর মানেটি হল এটা ঠিক আছে সুতরাং এটি হলো স্টোকস থিওরেম Stoke's theorem মাল্টিপ্লাই কানেক্টেড রিজিওন এ যা আমাদের এই বিষয়ে পরে কাজে লাগবে ধন্যবাদ